সুতরাং আমরা শেষবারের সেমিস্টারে দেখা করি এবং আমরা মূলত F O L এর জন্য রেজোলিউশন পদ্ধতি দেখতে চাই সুতরাং যেমন আমি আগে উল্লেখ করেছি যে এটি ছিল সেই পদ্ধতি যা অ্যালান রবিনসন 1965 সালে প্রবর্তন করেছিলেন এবং তারপর থেকে এটি উপপাদ্য প্রমাণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে সুতরাং উদাহরণ স্বরূপ শেষ উপপাদ্যের প্রমাণের জন্য প্রোগ্রামগুলির ব্যাপক সমর্থন ছিল যা শেষ পর্যন্ত রেজোলিউশন পদ্ধতির উপর ভিত্তি করে এবং এটি একটি উপপাদ্য প্রমাণ করার জন্য বা এমন কিছু প্রমাণ করার জন্য একটি সম্পূর্ণ পদ্ধতি যা অনুমান করার শুধুমাত্র একটি নিয়ম ব্যবহার করে যা রেজোলিউশন নিয়ম এবং এটি অন্য কোন অর্থ বহন করে না এখন সাধারণত যুক্তিবিদ্যা সম্পর্কে কথা বলছি যেমন আমরা বলেছি যে যুক্তি মূলত একটি সিস্টেম যেখানে আপনি একটি ভাষা সংজ্ঞায়িত করেন এবং তারপর সেই ভাষায় অনুমানের কিছু নিয়ম সংজ্ঞায়িত করুন সেই ভাষায় বাক্যের একটি অর্থ সংজ্ঞায়িত করুন এবং তারপর স্থিরতা এবং সম্পূর্ণতা সম্পর্কে কথা বলুন এবং আপনি আরও বেশি করে অভিব্যক্তিপূর্ণ ভাষা সংজ্ঞায়িত করুন সুতরাং আমরা কেবলমাত্র একটি ধাপ দেখেছি আমরা পেশাদার যুক্তি থেকে ব্যক্তিগত যুক্তিতে চলে এসেছি যেখানে আমরা বলেছিলাম যে আমরা ভেরিয়েবল এবং পরিমাণ সম্পর্কে কথা বলতে পারি আমাদের ভেরিয়েবলগুলি এটি godel দ্বারা তার উপপাদ্যে দেখানো হয়েছিল যা Godels completeness theorem নামে পরিচিত ছিল যে যুক্তির প্রথমটি হল শব্দ এবং সম্পূর্ণ যার মানে আপনি সর্বদা একটি নির্দিষ্ট লজিক সিস্টেমের ডিভাইস করতে পারেন যা শব্দ এবং যা সম্পূর্ণ এবং সম্পূর্ণরূপে আমরা বলতে চাইছি যে বিবৃতিগুলির একটি সেট দ্বারা প্রবর্তিত যে কোনও কিছু সেই যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ভূত হতে পারে যা আমরা মূলত তৈরি করেছি এটা বোঝায় যে F O L শব্দ সম্পূর্ণ কিন্তু এটি শুধুমাত্র আধা সিদ্ধান্তযোগ্য এবং এর অর্থ হল যে বিশেষভাবে এটি F O L এর ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য তা নিম্নরূপ যে আপনি যদি একটি সত্য বিবৃতি বা বিবৃতি দেন যা সিস্টেমের সাথে জড়িত এবং সিস্টেমকে এটি প্রমাণ করতে বলুন তারপর সেই সিস্টেমে সেই বিবৃতির জন্য একটি প্রমাণ বিদ্যমান এবং আপনি সর্বদা একটি কৌশল তৈরি করতে পারেন এবং আপনি কৌশলটি কল্পনা করতে পারেন যেমন ব্রেড ফার্স্ট সার্চ যা আপনি সর্বদা জানেন প্রথম এবং শেষ পর্যন্ত নিকটতম অনুমান খুঁজে পান আপনি আরও এবং আরও দূরে যাবেন এবং অবশেষে আপনি প্রমাণ পাবেন সুতরাং আপনি একটি প্রমাণ খোঁজার জন্য সর্বদা একটি কৌশল তৈরি করতে পারেন তবে আপনি যদি এমন একটি বিবৃতি দেন যা সত্য নয় তবে সিস্টেমটি আপনার স্থগিত কারণ কোন প্রমাণ নেই এবং সিস্টেমটি আমার কখনই বেরিয়ে আসে না যে আনুপাতিক যুক্তির ক্ষেত্রে এখন কোন প্রমাণ নেই কারণ আমরা কেবলমাত্র একটি গণনাযোগ্য গণনাযোগ্য প্রস্তাবগুলির সাথে মোকাবিলা করি যখন এটি সাধারণত সসীম হয় আমরা সর্বদা বলতে পারি যে অন্ততপক্ষে সসীম প্রস্তাবনার জন্য আমরা সর্বদা বলতে পারি যে কোনও প্রমাণ নেই কারণ আমরা সমস্ত সমন্বয় চেষ্টা করি এবং অবশেষে বলি যে এই বিবৃতিটি সত্য হতে পারে এমন কোন উপায় নেই সুতরাং মিথ্যা হলেও আপনি বেরিয়ে আসতে পারেন এবং মিথ্যা বলতে পারেন প্রথম যুক্তির ক্ষেত্রে আমরা বেরিয়ে এসে বলতে পারি না যে হ্যাঁ বক্তব্যটি মিথ্যা আপনি শুধুমাত্র অত্যাবশ্যকভাবে চেষ্টা চালিয়ে যেতে পারেন যা এই বলে যে আপনি প্রোগ্রামটি মূলত একটি অসীম লুপে প্রবেশ করতে পারেন এবং যা অবশ্যই নয় আশ্চর্যজনক যে আমরা লিখেছি আমাদের সকলেরই এমন প্রোগ্রাম রয়েছে যা অসীম লুপে যায় অবশ্যই আমাদের বেশিরভাগ প্রোগ্রাম এটিকে অসীম লুপ আবশ্যিক ভাষা হিসাবে পায় কারণ আমরা এটিকে লজিক প্রোগ্রামিং বা প্রোলগে একটি দীর্ঘ একটি দীর্ঘ লুপ বা দীর্ঘ বিদ্যমান মানদণ্ড লিখেছি আমরা মৃত্যুদণ্ডের প্রবাহকে নিয়ন্ত্রণ করি না আমরা কেবল যা করতে হবে তা রাখি অবশ্যই আমরা যে ক্রমে বিবৃতি লিখি সেই ক্রমে আমরা এটি নিয়ন্ত্রণ করি কারণ সেখানে আমরা লক্ষ্য করেছি যে প্রোলগ প্রথমে গভীরতা অনুসন্ধান করে উপরে থেকে নীচে এবং বাম থেকে ডানে যার অর্থ আপনি যদি বিবৃতিগুলি একটি ভুল ক্রমে লেখেন তবে আমরা এটিকে একটি অসীম লুপে পেতে পারি কিন্তু আপনি সঠিক ক্রমে বিবৃতি লিখলেও যদি আপনি যে বিবৃতিটি প্রমাণ করার চেষ্টা করছেন তা সত্য না হয় তবে এটি অপরিহার্যভাবে একটি অসীম লুপে প্রবেশ করতে পারে সুতরাং আজ আমরা এই উদাহরণে ফিরে যাব যা আমরা দেখেছি এবং তাই a b এর ওপর b c হবে এবং আমাদের টেবিলে c এবং একটি অনুমান করা হচ্ছে আপনাকে দেওয়া এই একটি সেট আপনাকে দেওয়া তথ্য এবং আপনি দেখাতে চান যে একটি x আছে সেখানে একটি y আছে যেমন x y এবং x হচ্ছে সবুজ y নয় এটি এমন একটি লক্ষ্য যা আপনি সত্য বলে দেখাতে চান এবং এটিই আপনাকে দেওয়া তথ্য এখন আপনি দেখতে পাচ্ছেন যে সামনের চেইনিং ব্যাকওয়ার্ড চেইনিং এখানে অর্থপূর্ণ নয় কারণ আপনার ডেটা বেস বা নলেজ বেস এ ফরোয়ার্ড চেইনিং এবং ব্যাকওয়ার্ড চেইনিং মুভ সেটের কোনো ইমপ্লিকেশন স্টেটমেন্ট নেই যা আপনাকে সরলীকরণ বিবৃতি জুড়ে যেতে দেয় সুতরাং আপনার যদি আলফা থেকে থাকে বিটা বোঝায় তাহলে আপনার যদি আলফা থাকে তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ বিটা আছে অথবা যদি আপনার লক্ষ্য বিটা থাকে তবে আপনি বলতে পারেন গোল আলফা একটি লক্ষ্য হতে পারে তবে সেগুলি এখানে কোন অন্তর্নিহিত বিবৃতি নয় এবং আমরা এখানে এটি দেখাচ্ছি সুতরাং আপনি কল্পনা করতে পারেন যে ফরোয়ার্ড চেইনিং এবং ব্যাকওয়ার্ড চেইনিং মূলত কাজ করে না সুতরাং আপনি অবশ্যই আপনার নিজের সুবিধার ছিল যে এই বিবৃতি সত্য এবং মানুষ হিসাবে আমরা একটি কৌশল ব্যবহার করতে পারি যেটি হল কেস দ্বারা প্রমাণের বিভিন্ন কেসকে কল করা আমরা বলতে পারি যখন x a এবং y হয় তখন কেসটি নিন বা b দেখুন সুতরাং 2টি ক্ষেত্রে আছে যে হয় b সবুজ বা b সবুজ নয় যদি b সবুজ হয় তবে x সমান b এবং y সমান c এবং b c এর উপর এবং b সবুজ এবং y b নয় যদি b সবুজ না হয় তবে আপনি বলতে পারেন x সমান a এবং y সমান b এবং a সবুজ এবং b সবুজ নয় সুতরাং b সবুজ হোক বা b সবুজ না হোক আপনি দেখাতে পারেন যে দুটি বা দুটি ক্ষেত্রে এই বিবৃতিটি সত্য এবং যদি আপনি আরও বলেন যে তাদের মধ্যে একটি সত্য হওয়ার এটাই একমাত্র সম্ভাবনা তাহলে আপনি যুক্তি দিতে পারেন যে হ্যাঁ এই বিবৃতিটি অবশ্যই সত্য হতে হবে সুতরাং এই ক্রমটি যা মাঝখানে স্খলিত হয়েছে যদি আপনি যুক্তি দেন যে তাদের মধ্যে শুধুমাত্র একটি সত্য তা মূলত ধ্রুপদী যুক্তিবিদ্যার ক্লাসিক্যাল লজিকের একটি অংশ প্রতিটি বিবৃতি হয় সত্য বা মিথ্যা এবং এর মধ্যে কিছুই নেই সুতরাং এটাকে বলা হয় বাদ দেওয়া মধ্যম আইন যা কিছু লোকের আপত্তি আছে এই ধরনের বক্তব্যের কারণে কিন্তু আমি বলতে পারি যে p বা না p সত্য বা q বা না q সত্য সুতরাং এটি একটি সত্য বিবৃতি কেন বাদ দেওয়া মধ্যম আইনের কারণে হয় p অবশ্যই সত্য হবে বা না হবে p অবশ্যই সত্য হবে সুতরাং যে ক্ষেত্রে এই এবং এই সত্য এবং সত্য এবং উভয়ই সত্য মূলত আমি এটিকে এলোমেলো করে লিখতে পারি এবং p বা q নয় বা q বা p নয় এবং তারপর যা আমি p হিসাবে লিখতে পারি তার অর্থ q বা q বোঝায় p সুতরাং এটি যে কোনো 2টি বিবৃতি p এবং q এর জন্য সত্য যে কোনো ভাষা ব্যক্তিগত বা পেশাদার বা উচ্চ ক্রমিক ভাষা ছিল এটা কোন ব্যাপার না এবং আপনি যদি কার্যকারণ অর্থে অন্তর্নিহিত হিসাবে বিবেচনা করেন তবে লোকেদের এই ধরনের বক্তব্যের সাথে অসুবিধা হয় কারণ শুধু কল্পনা করুন যে p মানে পৃথিবী সমতল এবং q মানে চাঁদের সবুজ তাহলে আপনি বলছেন যে এই 2টি জিনিসের মধ্যে নৈমিত্তিক সংযোগ রয়েছে যে পৃথিবী সমতল এবং চাঁদ সবুজ যে হয় পৃথিবী সমতল বোঝায় যে চাঁদ সবুজ বা সত্য যে চাঁদ সবুজ বোঝায় যে পৃথিবী মূলত সমতল এখন স্পষ্টতই এই 2টি স্টেটমেন্টের মধ্যে কোন নৈমিত্তিক সংযোগ নেই আপনি যেকোনো 2টি বিবৃতি p এবং q নিন এবং এই বিবৃতিগুলি সর্বদা সত্যই মূলত সত্য তাই আমি কখনও কখনও যুক্তিবিদরা ক্যাপচার কারণ এবং সম্পর্কের সাথে যুক্তিবিদ্যার মধ্যে পার্থক্য করতে থাকে এবং আমরা এটিতে যাব না বরং তারা দেখতে পাবে যে এর পরিবর্তে এখানে একটি অন্তর্নিহিত অর্থ পড়ছে আপনি এটিকে এইভাবে পড়তে হবে যখন আপনি বলেন p বোঝায় q এটি পড়া সহজ কারণ এটি নিয়ে কাজ না করে এটি বলে যে হয় p মিথ্যা বা q সত্য আপনি মূলত এটিই বলছেন কিন্তু যখন আমরা এটি একটি অন্তর্নিহিততা পড়ি তখন আমাদের একটি কার্যকারণ সম্পর্ক হওয়ার অনুভূতি থাকে যা আসলেই মূলত ক্ষেত্রে নয় এখন রেজোলিউশন পদ্ধতিতে ফিরে আসা যাক এবং এটি করার আগে আমরা এই অ্যালগরিদমটি দেখতে চাই যার নাম ইউনিফিকেশন অ্যালগরিদম যা একটি খুব বিখ্যাত অ্যালগরিদম ইউনিফিকেশন অ্যালগরিদম যা করে তা হল এটি 2টি প্যাটার্ন নেয় যখন আরও সাধারণ শব্দ ব্যবহার করে সূত্রের পরে এবং সেগুলিকে একত্রিত করার চেষ্টা করে যার অর্থ প্রতিস্থাপন খুঁজে বের করার চেষ্টা করে যা তাদের অপরিহার্যভাবে একই করা উচিত এই নিদর্শন 2 ধরনের জিনিস গঠিত হয় একটি হল একটি ধ্রুবক এবং একটি পরিবর্তনশীল এবং ভেরিয়েবল হল এমন কিছু যা আপনি অন্যের জন্য কিছু প্রতিস্থাপন করতে পারেন এবং ধ্রুবকগুলি বা পরমাণু যেমন কিছু লোক এটিকে প্রতিস্থাপন করা যায় না বলে তাদের পরিবর্তন করা যায় না তাই সরলতার জন্য আমরা একটু ভিন্ন স্বরলিপি গ্রহণ করব ধরুন আমার কাছে এই বিবৃতিটি আছে man x বা তাই আসুন আমরা বলি না man x বা নশ্বর x এখন যুক্তিবিদ্যার গাণিতিক ভাষায় এই বিবৃতিটির এই বিশেষ চিহ্নটি রয়েছে যে আপনার পূর্বনির্ধারিত নাম রয়েছে অথবা এটি কিছু পরিস্থিতিতে ফাংশনের নাম হতে পারে তারপরে বন্ধনী দ্বারা অনুসৃত আর্গুমেন্ট এবং তারপরে লজিক্যাল কানেক্টিভ ব্যবহার করে সংযুক্ত পূর্বাভাস সুতরাং এই একীকরণ অ্যালগরিদমের জন্য আপনাকে বিভিন্ন ধরণের জিনিসের মধ্যে পার্থক্য করতে হবে যা ধরে নেওয়া হয় যে আমাদের একটি অভিন্ন স্বরলিপি রয়েছে এবং যে স্বরলিপিতে এটি দেখতে কেমন হবে তা হল একটি যা আমি ব্যবহার করব বা এখানে এবং স্বরলিপি ভেরিয়েবলের জন্য একটি জিনিস হিসাবে প্রশ্ন চিহ্ন ব্যবহার করে এই অ্যালগরিদমটি সহজে বোঝার জন্য আপনি সর্বদা এই স্বরলিপিতে অ্যালগরিদমটি গ্রহণ করতে পারেন তবে এটি ব্যবহার করা সহজ কারণ এটি স্বরলিপির মতো একটি খুব অভিন্ন তালিকা যা আপনারা যারা তালিকা ব্যবহার করছেন তারা মূলত দেখতে খুশি হবেন তাই আমি একটি বা সাইন বাইরে সরিয়ে নিয়েছি সুতরাং বাইরের সবচেয়ে সংযোজকটি প্রথমে এবং তারপর ভিতরের সংযোগকারী যা এখানে নেই তাই মানুষ নয় এভাবে লেখা হয়েছে তাই নয় সুতরাং এই বন্ধনী থেকে এই বন্ধনীতে এই পুরো জিনিসটি হল একটি অভিব্যক্তি বা পদ যদি আপনি এটিকে একটি শব্দ বা তালিকা বলি সুতরাং এখান থেকে এখানে একটি তালিকা যা তাই প্রথমটি সর্বদা একটি সংযোগকারী এবং তালিকার প্রথম উপাদানটি সর্বদা একটি সংযোগকারী বা একটি পূর্বনির্ধারিত নাম এই ক্ষেত্রে তাই এখানে predicate নামটি আলাদা করা হয়েছে এবং আপনি সংযোগকারী জানেন সুতরাং প্রথম জিনিস ক্ষেত্রে এটি একটি predicate নাম মানুষ এখানে এটি একটি সংযোগকারী রয়েছে সুতরাং এটি এই 2 টি যুক্তি পেয়েছে এই পুরো জিনিসটি একটি জিনিস এবং এই পুরো জিনিস সুতরাং এটি 3টি উপাদানের একটি তালিকা তাই সবকিছুই কিছু সংখ্যক উপাদানের একটি তালিকা এবং শুধুমাত্র যে জিনিসটি নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া দরকার তা হল কিছু একটি ধ্রুবক বা একটি পরমাণু যেমন তালিকা লোকেরা বলে বা এটি মূলত একটি পরিবর্তনশীল তাই এবং শুধুমাত্র বিন্দু আপ আউট যে একটি পরমাণু শুধুমাত্র একটি পরমাণু মেলে পারে সুতরাং আমি যদি একটি সঙ্গে এই হয় যদি আমি মানুষের সাথে এই মিল করতে চাই তাই আমি যা করার চেষ্টা করছি আমি রেজোলিউশনের মতো কিছু করার চেষ্টা করছি আপনি যদি মনে করেন আমি এই ধারা আছে এখানে কিছু আছে আমার আছে রেজোলিউশন এর নিয়ম অনুযায়ী আপনি সবসময় মনে রাখবেন এটা প্রথম সব কাজ করে যে আপনি c n f মত আকারে জিনিস প্রকাশ করতে হবে যে দফা আকারে এবং তারপরে আপনাকে কিছু আয়াত সন্ধান করতে হবে এবং এটি একটি ইতিবাচক আক্ষরিক এবং নেতিবাচক আক্ষরিকের নেতিবাচকতা এবং কিছু অর্থে এটি অপরিহার্যভাবে বাতিল করুন এবং সেখান থেকে আপনি অপরিহার্যভাবে নশ্বর x বের করতে পারেন সুতরাং যার মানে অবশ্যই আমাকে এই ম্যান x এর সাথে মর্টাল x এর সাথে ম্যান সোনাটাসের সাথে মেলাতে হবে যেটি কাজ করছে ইউনিফিকেশন অ্যালগরিদম এটি করতে দেবে এটি আমাকে বলবে x এর জন্য কী মানগুলি এই সত্য প্রকাশগুলি তৈরি করবে একই একটি ক্ষেত্রে আমরা শুধু এখানে অপরিহার্যভাবে তালিকা হিসাবে এটি বলা হয়েছে সুতরাং অবশ্যই এটির সাথে এটি মিলাতে পূর্বনির্ধারিত নামটি অবশ্যই একই হতে হবে সুতরাং আমরা এখানে এটিকে কেবল একটি পরমাণু হিসাবে বিবেচনা করছি যার অর্থ এটি কেবলমাত্র অন্য একটি পরমাণুর সাথে মেলে যা একই রকম একজন মানুষ কেবল মেলে না বা কেবল মিলতে পারে না বা এটি কেবলমাত্র পরিবর্তনশীল যা অন্য কিছুর সাথে মেলে সুতরাং আসুন আমরা ধরে নিই যে আমাদের একটি নির্বিচারে নেস্টেড প্যাটার্ন রয়েছে যা এই ধরণের তালিকা হিসাবে প্রকাশ করা হয় এবং আমরা একটি সাধারণ অ্যালগরিদম লিখতে চাই যা যেকোন 2 প্যাটার্নের জন্য একটি ইউনিফায়ার খুঁজে পাবে বা একটি প্রতিস্থাপন ছিল সেই 2টি প্যাটার্ন যা এটিকে একই করে তোলে এই প্রতিস্থাপনটিকে একটি ইউনিফায়ার বলা হয় এবং এটি হল অ্যালগরিদম যা আমরা একীকরণ অ্যালগরিদম খুঁজছি সুতরাং অ্যালগরিদম বলা হয় আমরা বলি এটাকে ইউনিফাই বলা হয় আমি শুধু এখানে স্কেচ করব এবং আপনি বিশদটি পূরণ করতে পারবেন সুতরাং আসুন x y বলি এবং যা করে তা হল সুতরাং ফিউশনের মতো একটি প্রোলগে লিখবেন এই অংশটি সাব ইউনিফাই x y সুতরাং আমরা যেমন করি প্রায়ই আমরা একটি প্রোগ্রাম লিখি আমাদের জন্য সহজ করার জন্য আমরা একটি তৃতীয় প্যারামিটার যুক্ত করেছি আমরা একটি খালি তালিকা যোগ করেছি এবং এটিকে সাব ইউনিফাই বলি যা এটি প্রতিস্থাপন হতে চলেছে সুতরাং স্পষ্টতই যখন আমরা এটিকে কল করি তখন আমরা x y কোন অনুসন্ধান তালিকা নির্বিচারে তালিকা আমরা একটি খালি প্রতিস্থাপন সরবরাহ করে শুরু করি এবং এখন আমরা তাই x y থিটা যেখানে থিটা প্রতিস্থাপন আমরা নির্মাণ করার চেষ্টা করছি একটি প্রতিস্থাপন কি প্রতিস্থাপন একটি সংগ্রহ পরিবর্তনশীল মান মূলত এটি বলে যে x সমান x এর দ্বারা প্রতিস্থাপিত করা উচিত এই y দ্বারা প্রতিস্থাপিত করা উচিত এবং তাই আমাদের 2টি প্যাটার্নগুলিকে অপরিহার্যভাবে একই করা উচিত এবং এই অ্যালগরিদমটি একাধিক ক্ষেত্রে যায় আমি এখানে একবার প্রধান তালিকা করব স্পষ্টতই x এবং y তাদের পরমাণু আছে বা তাদের একটি তালিকা আছে কিনা একই তাহলে আপনাকে তারা ইতিমধ্যেই অপরিহার্যভাবে একীভূত করার কিছু করার দরকার নেই সুতরাং কয়েকটি প্রধান কেস নিম্নরূপ সুতরাং এইগুলি কেস তাই আমি এটিকে শুধু f হিসাবে লিখি তাই আসুন আমরা বুঝতে পারি যে x একটি ভেরিয়েবল তারপর ইউনিফাই x y থিটা নামে অন্য একটি ফাংশনকে কল করি সুতরাং যদি তাদের মধ্যে একটি ভেরিয়েবল হয় তবে এটি অন্য কিছু দ্বারা প্রতিস্থাপিত হওয়ার জন্য প্রার্থী এবং এই ফাংশনটি ইউনিফাই একইভাবে কাজ করবে যদি y একটি ভেরিয়েবল হয় আপনি কোথাও y x থিটা সহ var ইউনিফাই কল করতে পারেন সুতরাং এই ক্রমটি নিখুঁত ক্রম হবে না যা আমি এখানে লিখছি যদি পরমাণু x তারপর x এর সমান কেন থিটা অন্য ফেরত দেয় সুতরাং যদি x একটি পরমাণু হয় যদি যুক্তি যে আমরা একত্রিত করার চেষ্টা করছি সুতরাং এটি একটি প্রোগ্রাম হতে যাচ্ছে তাই এই x এবং y প্রাথমিকভাবে যেমন বড় নিদর্শন হবে কিন্তু শেষ পর্যন্ত যখন আমরা কিছু সময়ে তালিকার মধ্যে তৈরি করব তারা হয় একটি পরিবর্তনশীল বা একটি পরমাণু হবে সুতরাং যদি এটি একটি পরিবর্তনশীল হয় তবে আমরা এটিকে কল var বলি অন্যদের যুক্তির সাথে একত্রিত হওয়া যদি এটি একটি পরমাণু হয় তবে আমরা পরীক্ষা করি যে এটি মিলছে কি না সুতরাং যদি এটি একটি পরিবর্তনশীল না হয় তবে এটি একটি পরমাণু না হলে এটি একটি তালিকা হতে হবে তাহলে আমরা বলি যদি দৈর্ঘ্য x দৈর্ঘ্যের সমান না হয় তবে এটি একটি তালিকা সুতরাং আমরা গণনা করতে পারি এটি দৈর্ঘ্য ফেরত ব্যর্থ হলে যদি 2টি তালিকা অসম দৈর্ঘ্যের হয় তবে আপনি কখনই তাদের সাথে মিল করতে পারবেন না অন্যথায় পুনরাবৃত্তিমূলক কারণ তৈরি করুন সুতরাং আমি ঠিক এই উপযুক্ত পুনরাবৃত্ত কল মত এটা লিখতে করতে এটা কি মানে উদাহরণস্বরূপ যদি এটি আমার যুক্তিগুলির মধ্যে একটি হয় তবে এটি হল x এবং এই xটিতে 3টি উপাদানের তালিকা রয়েছে প্রথম উপাদানটি ধ্রুবক অথবা দ্বিতীয় উপাদান এই তালিকা যা এই পুরো জিনিস এবং তৃতীয় উপাদান এই অন্য তালিকা সুতরাং যদি আমার কাছে 3টি উপাদানের অন্য একটি তালিকা থাকে তবে আমি এটিকে মেলানোর চেষ্টা করতে পারি এবং তারপরে আমি এটির সাথে একবার এটির সাথে আরেকটি এবং এটির সাথে অন্যটি কল করব সুতরাং আমি বাস্তবায়নমূলকভাবে একটি প্রতিস্থাপন তৈরি করি যা var ইউনিফাই লেখার টাস্কের সাথে জিজ্ঞাসা করে যা সত্যিই প্রতিস্থাপন তৈরি করছে যা আমি ছোট বিশদগুলির একটি এড়িয়ে যেতে পারি x কোন ব্যাপার না সুতরাং যখন আমরা var unify করার জন্য কল করি তখন আমরা জানি যে x একটি পরিবর্তনশীল অন্য জিনিস একটি তালিকা হতে পারে অন্য কিছু হতে পারে সুতরাং আসুন আমরা বলি যে এটি একটি পরিবর্তনশীল এবং y এবং থিটা আমরা জানি যে প্রথম জিনিসটি একটি পরিবর্তনশীল মূলত আমাদের কয়েকটি পরীক্ষা করতে হবে সুতরাং মূলত আমরা যা করতে চাই তা হল আমার থিটাতে y এর সাথে var যোগ করুন আরও একটি প্রতিস্থাপন যোগ করুন কিন্তু এটি করার আগে আমি করতে চাই তো আমি কি করতে চাই আমি y এর সমান বেটে ইউনিয়ন var বলতে চাই আমি মূলত আরও একটি প্রতিস্থাপন যোগ করতে চাই যেটি আমি যে কলটি করছি তা হল কিন্তু আমাকে কি অনুমতি দেওয়া যেতে পারে যে আমি প্রথমে কয়েকটি চেক করতে পেরেছি তা হল যদি var ইতিমধ্যেই y এর সমান হয় তাহলে আপনি শুধু থিটা ফেরত দিতে পারবেন আপনাকে আর কিছু করতে হবে না এমনটাও হতে পারে উদাহরণস্বরূপ আমি ভাল তুলনা করছি এইগুলি ভেরিয়েবল নয় কোন ব্যাপার না যে তারা একই ভেরিয়েবল তাহলে আপনি শুধু থিটা রিটার্ন করুন তারপর যদি ভেরিয়েবল রিটার্ন ফেইল হয় সুতরাং যদি ভেরিয়েবলটি y তে ঘটতে থাকে তবে আপনি ব্যর্থ হবেন সুতরাং আমাকে একটি উদাহরণ ব্যবহার করে বোঝাতে দিন যে এটির প্রয়োজন এবং এই উদাহরণটি বই থেকে নেওয়া আমি তাদের তৈরি করতে পারি যা এই স্বরলিপিতে এটিকে বিরক্ত করে সুতরাং উদাহরণটি নিম্নরূপ নট c's x সুতরাং আসুন বলি c হল predicate এর অর্থ এবং sees এর অর্থ হল যে প্রথম আর্গুমেন্টটি দ্বিতীয় আর্গুমেন্ট দেখতে পারে সুতরাং উদাহরণস্বরূপ আমি আপনাকে বা এই জাতীয় জিনিসগুলি দেখতে পাচ্ছি এবং এটি একটি সর্বজনীন পরিমাণে বিবৃতি এটা বলা হচ্ছে সব x এর জন্য আসুন আমরা ধরে নিই যে x মানুষ x x দেখতে পারে না যার মানে একজন নিজেকে অপরিহার্যভাবে দেখতে পারে না সুতরাং আসুন আমরা ধরে নিই যে এটি একটি সত্য বিবৃতি এবং আমার একটি নিয়ম আছে যা আমি বলি যে আমি ফরোয়ার্ড চেইনিং করছি এবং নিয়মটি নিম্নরূপ আবার আমি এই নতুন স্বরলিপিতে লিখছি যেখানে অন্তর্নিহিত চিহ্ন লেখার পরিবর্তে আমি এখানে যদি একটি লিখব তারপর পূর্ববর্তী এবং তারপর ফলাফল সুতরাং এই কথা বলার পরিবর্তে আমি এই তালিকায় স্বরলিপির মতো এটি লিখছি যা তাদের ব্যবহার করতে পারে যা বেশ সুন্দর স্বরলিপি ব্যবহার করা সহজ প্রক্রিয়াকরণ তাই এই নিয়ম বলে সুতরাং এটা সবসময় জিনিস এই সেট বন্ধনী সংখ্যা সম্পর্কে চিন্তা তাই এই টুল কি বলে এটি একটি সর্বজনীনভাবে পরিমাপকৃত বিবৃতি কিভাবে এটি ইংরেজিতে পড়বে সুতরাং ফুট একটি ফাংশন মনে রাখবেন যে যুক্তির প্রথমটিতে পূর্বাভাস দেওয়ার যুক্তিটি কেবল পদ হতে পারে এবং পদগুলি হয় চলক বা শিল্প বা ধ্রুবক বা z এর ফাংশন ফুট ফাংশন সুতরাং আসুন আমরা বলি যে ফুট z এর পায়ের জন্য দাঁড়িয়েছে সুতরাং এই বলছে যে কেউ তাদের পা দেখতে পারে না তারা মূলত ডায়েট করা উচিত এটি একটি সত্য বিবৃতি হতে পারে অবশ্যই প্রশ্নটি হল এই নিয়ম এবং এই 2টি নিয়মগুলিকে আমরা এখানে ফরোয়ার্ড চেইনিং প্রয়োগ করতে পারি যে প্রত্যেকের ডায়েট করা উচিত এই তথ্যগুলি সঠিক না দেওয়া উচিত সুতরাং আসুন আমরা বলি যে আমরা যে নির্দিষ্ট বিবৃতিটি সম্পর্কে কথা বলছি যদি y পরিবর্তনশীল ঘটে তবে আমাদের কাছে ফেরত ব্যর্থতা আসে সুতরাং আমরা এই সাথে একত্রিত করার চেষ্টা করছি মনে রাখবেন পূর্ববর্তী মিল হওয়া উচিত এখন আমরা রিকার্সিভ কারণ তৈরি করব প্রথমে আপনি দেখুন যে এটি 2টি আর্গুমেন্টের একটি তালিকা তারপর আমরা 2টি রিকারসিভ কারণ তৈরি করব প্রথম আর্গুমেন্টের সাথে তারপর একটি দ্বিতীয় যুক্তি দিয়ে তারপর প্রথম কল এটি একটি পরমাণু এবং এটি এর সাথে মিলে যায় সুতরাং এটি ঠিক আছে তাই প্রথম রিকার্সিভ কলটি কাজ করবে এবং এটি থিটাকে মোটেও পরিবর্তন করবে না দ্বিতীয় রিকার্সিভ কলটিতে 3টি উপাদানের তালিকা রয়েছে এবং এটিও 3টি উপাদানের একটি তালিকা সুতরাং এটি ঠিক আছে প্রথমে আমরা sees দিয়ে একটি কল করব এবং এখানে প্রথম কলে দেখব এই ক্ষেত্রে আসবে যদি এটি একটি পরমাণু হয় এটি একই পরমাণু তবে দ্বিতীয় কলে কিছুই করবেন না আমরা এটি করব সুতরাং আমাদের অ্যালগরিদম বলবে x একটি পরিবর্তনশীল সুতরাং আমি x এবং x এবং z এর সাথে var একত্রিত করব এবং তারপরে শেষ বিবৃতিতে যা আমি সেখানে পৌঁছে যাব আমি বলব x যোগ করুন z এর সমান আমি এখানে থিটাতে প্রশ্নবোধক চিহ্ন লিখছি না সুতরাং এটি থিটাতে যাবে তাই আপনি যদি চান তাহলে এই 2টি প্যাটার্ন x এর মান z এর বিকল্প হতে পারে এবং আপনার কাছে থিটা থাকবে এখন আপনার কাছে x আগে থেকেই এখানে z হিসেবে রাখা হয়েছে সুতরাং তাই করা যাক আপনি এখানে এটি করেন কিনা বা আপনি এই থিটা করেন কিনা উভয় উপায়েই এটি কাজ করে বাস্তবে অন্য পরিস্থিতি হল যদি থিটাতে ভ্যালু হিসাবে var থাকে যখন আপনি আমাদেরকে থিটাতে z কল করতে দিন তারপর যদি ভ্যারিয়েবলের আগে থেকেই থিটাতে মান থাকে তাহলে সাব ইউনিফাই করে সেই মানের সাথে অপরিহার্যভাবে কল করুন সুতরাং এই উদাহরণে আমাদের ইতিমধ্যেই থিটা x এ z এর সমান একটি মান z আছে সুতরাং যদি আমরা এই xটি পরিবর্তন না করি তবে সেই ধারাটি হবে এবং আমরা x n দিয়ে কল করব সুতরাং আমরা তাই এই লাইনে যে সাব ইউনিফাই কলের রিকার্সিভ কলটি এখানে z এর সাথে z এর মান এবং z এর ফুটের সাথে হবে সুতরাং আসুন আমরা ধরে নিই যে আমরা ইতিমধ্যেই এই z তৈরি করেছি যা এই ক্ষেত্রে যেখানে এটি ঘটছে এখন আপনি এই xটিকে একত্রিত করার চেষ্টা করছেন যা ফুট এর সাথে একটি পরিবর্তনশীল সুতরাং এটি এখন z হয়ে গেছে তাই আমি এখানে একটি তীর রাখি এবং দেখাই যে এটি z হয়ে গেছে যেহেতু আমরা এখন z এর সাথে x এর প্রতিস্থাপিত করেছি আমরা একটি তালিকা সহ একটি পরিবর্তনশীল z এর কল করছি যা z এর ফুট যা y হবে সুতরাং এখানে এই বিবৃতিতে এই x দুঃখিত এই বিবৃতিতে এটি ভাল আছে এবং এটি y এবং এই বিবৃতিটি বলে যে যদি var y তে ঘটে তাহলে মূলত ব্যর্থ হবে সুতরাং এই উদাহরণে z এই প্যাটার্ন বা তালিকায় ঘটে সুতরাং অ্যালগরিদমের ব্যর্থতা ফিরিয়ে দেওয়া উচিত যে আমরা এটিকে অপরিহার্যভাবে একত্রিত করতে পারি না যা আমাদের জন্য ভাল কারণ অন্যথায় আমাদের সবাইকে ডায়েট করতে হবে সুতরাং এটি প্রযোজ্য নয় এবং এখানে এই বিশেষ ধারাটি মূলত এই ধরণের জিনিসগুলিকে ধরতে বোঝানো হয়েছে সুতরাং আপনি কখনই z এর ফুটের সাথে z এক করতে পারবেন না আপনি জানেন যদি আপনি z এর জন্য z এর ফুট প্রতিস্থাপন করেন তবে আপনাকে এই z এর জন্য z এর ফুট প্রতিস্থাপন করতে হবে তারপর z এর ভিতরে তারপর z এর ভিতরে সুতরাং এটা কোন মানে হয় না জানি সুতরাং এই একীকরণ অ্যালগরিদম এবং এটি যা প্রদান করে তা হল থিটা যা সবচেয়ে সাধারণ ইউনিফায়ার যা 2টি প্যাটার্ন একই হতে পারে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমার একটি বিবৃতি p x z এবং আরেকটি বিবৃতি p x থাকে তাহলে ধ্রুবক a বলি তারপর আপনি দেখতে পারেন যে আমার কাছে একটি ইউনিফায়ার থাকতে পারে যা x এর সমান b এবং z এর সমান যা একটি ইউনিফায়ার আমি বলছি না যে এই অ্যালগরিদমটি এটিকে একটি ইউনিফায়ার খুঁজে পাবে সুতরাং এটি একটি ইউনিফায়ার এবং আরেকটি ইউনিফায়ার রয়েছে যা এই ইউনিফায়ারের চেয়ে সাধারণভাবে z এর সমান কারণ এটি কম পরিমাণে প্রতিস্থাপন করে আমি বলতে চাইছি যে এটি এটিও করে তবে এমন কিছু আছে যা এটি করে যা এই করে না সুতরাং এটিকে আরও সাধারণ বলা হয় তারপর এটি বিশদ বিবরণে যান আমরা স্বীকার করব যে ইউনিফায়ারগুলির একটি আংশিক ক্রম রয়েছে এবং সবচেয়ে সাধারণ ইউনিফায়ার বলে কিছু আছে যাকে বলা হয় m g u এবং এই অ্যালগরিদমটি মূলত সবচেয়ে সাধারণ ইউনিফায়ার প্রদান করে সুতরাং আবার বিশদে না গিয়ে আমরা কেবলমাত্র এই সত্যটি গ্রহণ করি যে এটি সবচেয়ে সাধারণ একীকরণকারীটি খুঁজে পাওয়া বাঞ্ছনীয় এবং এর কারণ হল যে আপনি সবচেয়ে সাধারণ অনুমান করতে পারেন যেখান থেকে আপনি সর্বদা সর্বজনীন নিয়মটি ব্যবহার করে সর্বাধিক নির্দিষ্ট অনুমান বের করতে পারেন সুতরাং আমি যে আমাদের এই বিষয়ে বিস্তারিত জানার দরকার নেই তবে এটি মূলত এটিই পুত্র অ্যালগরিদম যা সত্যিই জনপ্রিয় এবং উপপাদ্য প্রমাণ করে এবং আমরা এটি সর্বদা ব্যবহার করি সুতরাং আসুন এই সমস্যার সমাধান করা যাক আসুন দেখি কিভাবে রেজোলিউশন পদ্ধতি এই সমস্যার সমাধান করে সুতরাং রেজোলিউশন পদ্ধতির সাথে একটি সমস্যা সমাধান করতে রূপান্তর করতে আপনাকে এটিকে ক্লজ ফর্মে রূপান্তর করতে হবে এবং একটি ক্লজ ফর্ম হল একটি ফর্ম যা অনুসরণ করার মত দেখায় এখানে কিছু সংখ্যক সার্বজনীন কোয়ান্টিফায়ার আছে x 1 সব x 2 সব x n তারপর c one এবং c 2 এবং ck এর একটি সেট রয়েছে এবং ck এরকম একটি ফর্মুলার একটি ফর্ম ক্লজ ফর্ম যখন প্রতিটি c I d one বা d 2 বা dr এবং প্রতিটি d I সমান I বা এর নেগেশান সুতরাং অবশ্যই সেগুলি অংশের ভিতরে আপনি একটি যৌথ স্বাভাবিক ফর্ম হিসাবে চিনতে পারবেন একটি ধারাগুলির একটি সেট যা একটি দ্বারা যুক্ত এবং প্রতিটি ধারা মূলত কিছু কিছু এবং এই জিনিসগুলির প্রত্যেকটি হয় একটি আক্ষরিক যার অর্থ একটি পারমাণবিক বিবৃতি বা একটি পারমাণবিক বিবৃতিকে অস্বীকার করা সুতরাং আপনি নেতিবাচক দিকটিকে সমস্তভাবে ভিতরে ঠেলে দিয়েছেন এবং আপনি অস্তিত্বগত কোয়ান্টিফায়ারগুলিকে সরিয়ে দিয়েছেন বা ফেলে দিয়েছেন সম্ভবত আমাদের উদাহরণে আমাদের কাছে আসলেই অস্তিত্বগত কোয়ান্টিফায়ার নেই অথবা অন্তত আমরা এক মুহুর্তের মধ্যে দেখতে পাব যা আমাদের কাছে নেই তবে আমরা আগে আলোচনা করেছি কিভাবে গম্ভীর ফাংশনগুলি ব্যবহার করে অস্তিত্বের পরিমাণকে পরিচালনা করা যায় এবং গম্ভীর ধ্রুবকগুলি যা করা যেতে পারে এবং তারপরে কোনও সূত্রকে c n f তে সাজানো এমন কিছু যা আমি নিশ্চিত যে আপনি কীভাবে এটি করতে হয় তা অধ্যয়ন করেছেন এবং তারপরে আপনি সর্বজনীন কোয়ান্টিফায়ারগুলিকে একের বাইরে নিয়ে যান তারা একসাথে বাইরে থাকে আপনি কেবলমাত্র কোয়ান্টিফায়ার ফর্মটি ব্যবহার করে এটিকে ফেলে দিতে পারেন যা আমরা এখানে মূলত করছিলাম সুতরাং এটা কি তাই আপনি যদি ডিডাকশন থিওরেমটি স্মরণ করেন যেটি সম্পর্কে আমরা আগে কথা বলেছিলাম এটি বলেছিল যে এটি দেখানোর জন্য এটিকে অনুসরণ করে আপনি সমানভাবে দেখাচ্ছেন যে এটি এবং এটি এটিকে অন্তর্ভুক্ত করে এবং আপনি যদি রেজোলিউশন পদ্ধতিটি ব্যবহার করতে চান তবে আপনি মনে রাখবেন যে রেজোলিউশন পদ্ধতিটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই উপসংহারটি নিতে হবে এবং এটিকে অস্বীকার করতে হবে এবং এটিকে আপনার সিস্টেমে একটি ধারা হিসাবে যুক্ত করতে হবে সুতরাং এটি ইতিমধ্যেই ধারা আকারে রয়েছে আমাদের যা করতে হবে তা হল এটিকে নেগেশানে রূপান্তর করা সুতরাং এটা কি অস্বীকার যে নেগেশানটি এখানে বাইরে নেগেশান সাইন অন করা হয়েছে আমাকে ভিতরে নেগেশান সাইনটি পুশ করতে হবে কারণ আমাকে এই ক্লজ ফর্মে কনভার্ট করতে হবে সুতরাং এটি হয়ে যাবে সকলের জন্য x সকলের জন্য y নয় এক x y বা সবুজ x বা সবুজ y নয় সুতরাং একবার এই নেগেটিভটি ভিতরে চলে গেলে এটি ভিতরে গিয়ে সাইন ইন করে কনভার্ট করুন বা মনে রাখবেন যে আমাদের সবচেয়ে ভিতরের জায়গায় ধাক্কা দিতে হবে সুতরাং এই হবে না এই সবুজ হয়ে যাবে না এই নেগেশান নেগেশান বাতিল তারপর এই সবুজ y হয়ে যাবে সুতরাং আমাকে এখানে x y বা সবুজ x বা সবুজ y না লিখতে দিন সুতরাং এই একটি অনুচ্ছেদ থেকে অন্তর্নিহিত কোয়ান্টিফায়ারে এটি প্রকাশ করে এবং সেগুলি আমাদের দেওয়া অন্যান্য জিনিস যা a b এবং b c এর উপর রয়েছে সুতরাং আসুন আমরা টেবিলে ভুলে যাই যেটি আমাদের জন্য উপযোগী নয় আমি বলতে চাই যে আমরা এটি লিখতে পারি তবে এটি আমাদের সবুজ ককে সাহায্য করে না এবং বলা যায় যে এটি টেবিলে রয়েছে যে কোনও উপায়ে আমাদের এটির প্রয়োজন নেই সুতরাং আমাদের এই ধারা রয়েছে এবং আমরা এটি কী তা আমরা দেখাতে চাই যে আমরা এটি থেকে নাল ক্লজ বের করতে পারি এবং আমরা ইউনিফিকেশন অ্যালগরিদম ব্যবহার করতে যাচ্ছি পথ বরাবর আমাদের উদাহরণ তাই সহজ যে আমরা সত্যিই একটি খুব জটিল ব্যবহার করতে হবে না কারণ এটি খুব সহজ আপনি এটি মেলাতে পারেন সুতরাং আসুন আমরা শুধু এই ফর্মটি চেষ্টা করি এবং এই আমি x এর সমান a এবং y সমান b এর প্রতিস্থাপন করি আমি সবুজ a বা সবুজ b না পাই সুতরাং আমি রেজোলিউশনের ধাপ বা যুক্তির প্রথম নিয়মটি উল্লেখ করছি না তবে আপনি দেখতে পাচ্ছেন যে এটি পরিবর্তনের সাথে খুব মিল রয়েছে আপনি কি প্রতিস্থাপন প্রয়োগ করেন এবং সমাধানে আপনার প্রতিস্থাপনটি ইতিমধ্যেই অপরিহার্যভাবে প্রয়োগ করা হয়েছে তাই কারণ আমি বলছি x সমান a এর সমান এবং y সমান b এর তাহলে এটি একটি হয়ে যায় b হয়ে যায় এবং আমি মূলত এটি পাই এবং এই আমি একইভাবে সবুজ b বা না সবুজ c পেতে পারি যে সঠিক এই এখানে নেতিবাচক হওয়া উচিত এবং এইগুলি অস্বীকার করা উচিত নয় এবং এই অস্বীকার y হওয়া উচিত সুতরাং সব 3টিই দীর্ঘ পথ তাই x y নেগেশানের উপর নেগেশান সবুজ x হ্যাঁ সেখানে জিনিসটা দেখেছি এবং সবুজ y মূলত আমরা এখানে যা পাই তা সবুজ a এবং সবুজ b নয় এবং সবুজ b বা সবুজ c নয় সুতরাং সঠিক জানি এবং তারপর এই এবং এই থেকে আমি সবুজ B পেতে পারি না এবং এই এক এবং এই এক থেকে যদি আপনি তীরগুলির ট্র্যাক রাখতে পারেন তবে আমি সবুজ b পেতে পারি এটি থেকে সুতরাং শুধু আমি একটি b থেকে পুনরাবৃত্তি এবং যে নেতিবাচক লক্ষ্য সুতরাং মনে রাখবেন এটি একটি নেতিবাচক লক্ষ্য যা আমরা যোগ করেছি আমরা সবুজ a বা সবুজ b পাই না তারপর b c থেকে এবং নেগেটেড লক্ষ্যটি আমরা সবুজ b বা সবুজ c পাই না তবে এখানে আমাদের পাশে সবুজ c নেই সুতরাং যখন আমরা এটির সাথে এটি সমাধান করি তখন আমরা সবুজ b পাব না শুধুমাত্র এটি অবশিষ্ট থাকে যখন আমরা এটি দিয়ে সমাধান করি এটি সবুজ a এবং এটি সবুজ a নয় সুতরাং আপনি সবুজ b পান এবং তারপর আমরা সবুজ b বা সবুজ b না এবং এর থেকে আমরা মূলত নাল ক্লজ পাই সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে রেজোলিউশন পদ্ধতি ব্যবহার করে সহজ প্রমাণ রয়েছে এবং যদি একটি প্রমাণ মনোযোগ সহকারে দেখেন তবে আপনি দেখতে পাবেন যে এটি কিছু অর্থে একই সাথে বলার চেষ্টা করছে যে যদি এই সূত্রটি অসন্তুষ্ট হয় যদি এই সূত্রের পুরো সেট যার অর্থ শুধুমাত্র এই সূত্র কারণ এটি সত্য বলে গৃহীত হয় এটি আমাদের দেওয়া প্রাঙ্গন যদি এটি মিথ্যা হতে হয় তবে এটি একই সময়ে b অবশ্যই সবুজ এবং b অবশ্যই সবুজ হতে হবে না এবং অবশ্যই এটি একটি দ্বন্দ্ব সুতরাং যেমন আমরা আগে আলোচনা করেছি রেজোলিউশন পদ্ধতিটি দ্বন্দ্বের প্রমাণের মতো সুতরাং যদি আপনার মনে থাকে যখন আমরা ফরওয়ার্ড চেইনিং বা ব্যাকওয়ার্ড চেইনিং সম্পর্কে কথা বলেছিলাম ডেটার এই সেট থেকে আপনি এই উপসংহারে যাওয়ার কোন উপায় নেই মূলত উপসংহারটি ধরে রাখে যে একটি অন্য ব্লকে একটি ব্লক রয়েছে সুতরাং ব্লক টপ সবুজ যে নীচের ব্লক সবুজ নয় এটা প্রাথমিকভাবে স্পষ্ট নয় কিন্তু এটা সত্য কিন্তু আমরা প্রথম ফরোয়ার্ড চেইনিং বা ব্যাক ওয়ার্ড চেইনিং ব্যবহার করে এটি বের করতে পারি না তবে রেজোলিউশন পদ্ধতিতে এটি করার জন্য একটি খুব সহজ ছোট প্রমাণ রয়েছে সুতরাং আসলে অ্যালান রবিনসনের এই পদ্ধতিটি যৌক্তিক যুক্তি স্বয়ংক্রিয় উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে একটি বড় ছিল এবং আজকাল স্বয়ংক্রিয় উপপাদ্য প্রমাণ করা একটি অনেকগুলি ভিন্ন ভিন্ন জায়গায় অপরিহার্যভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য এবং এর মূল হল রেজোলিউশন পদ্ধতি যা মূলত যুক্তির প্রথমটির জন্য একটি শব্দ এবং সম্পূর্ণ পদ্ধতি তাই আমি মনে করি আমাদের এখানেই থামা উচিত আমরা এই কোর্সটি শেষ করব আমি অবশ্যই বলব যে আমি ক্লাসটি শেখানো উপভোগ করেছি এবং আমি আশা করি আপনাদের মধ্যে কেউ কেউ আমার মনে হয় কোর্সটি উপভোগ করেছেন